সুতরাং এই মডিউল এ আমরা শুধু vacuum এর দিকে তাকিয়ে স্নাতক হতে চলেছি আমরা সেই অবস্থার দিকে তাকিয়ে আমাদের প্রথম পদক্ষেপ নিতে চলেছি যেখানে বাস্তব বস্তু আছে এবং সীমানা শর্ত আছে কিভাবে আমরা সীমানা শর্ত আরোপ করব ঠিক আছে সুতরাং আমরা এখানে জটিলতা ক্ষেত্রে ধাপে ধাপে FDTD তৈরি করব সুতরাং vacuum এর ক্ষেত্রে আসলে যে জিনিসটা দেখতে হবে সেটা হল আমরা কিভাবে computational cell স্থাপন করব আমরা কিভাবে স্থায়িত্ব এর দিকে দেখব আমরা কিভাবে convergence এর দিকে দেখব এবং সঠিকতা এই সমস্ত কিছু ঠিক আছে এখন এই বস্তুগুলির দিকে দেখা যাক ঠিক আছে সুতরাং আমরা dielectric বস্তু দিয়ে শুরু করবো ঠিক আছে এখন তোমার ম্যাক্সওয়েলের সমীকরণ Maxwell's Equation বলছে উদাহরণ স্বরূপ ঠিক আছে ধরা যাক আমার কাছে একটা dielectric বস্তু আছে সুতরাং আমি কি মৌলিক সম্পর্ক ব্যবহার করেছি আমি এখানে কিভাবে বস্তুর permittivity ব্যক্ত করেছি ছাত্র Epsilon Epsilon কে এখানে আসতে হবে ঠিক আছে সুতরাং আমরা এখানে যেটা করবো সেটা হলো এখন একটা আসল জিনিস হল যে আমি এই ভাগে এক ধরনের সমস্যা খুঁজে বার করতে চাই সেটা হল আমাদের এই সমীকরণ এর ব্যবহার সুতরাং আমরা আজকে যেটা খুঁজে পাবো সেটা হল আমাদের এই সমীকরণগুলির ব্যবহার যে যেটা আসলে আগাগোড়া পুরোপুরিভাবে ভুল সুতরাং আমরা এখন চেষ্টা করব যে এটাকে কিভাবে সঠিকভাবে অঙ্কন করা যায় ঠিক আছে সুতরাং এখন এক্ষেত্রে ধরে নেওয়া যাক যে সমীকরণটি সঠিক সুতরাং তাহলে এ ক্ষেত্রে যেটা হবে সেটা হল তোমাদের কাছে সাধারণভাবে এই সমীকরণটি আছে যেটা পরিবর্তিত হবে ঠিক আছে এবং এভাবেই আমরা যেকোনো Yee Cell ব্যবহার করতে পারব আমি এখানে ε1 ε2 permittivity হিসাবে বরাদ্দ করতে পারি ঠিক আছে সুতরাং এটা এখানে সঠিক হবে বরাদ্ধ করা হলো ঠিক আছে ছাত্র প্রতিটি cell এ আমাদের কাছে computational domain আছে হ্যাঁ ঠিক আছে সুতরাং ধরে নাও যে এটা তোমার computational domain ঠিক আছে সুতরাং Yee cell এই পুরো fracture টাকে square grid কে বিভক্ত করবে এইভাবেই আমরা এটা করব এবং এখন এখানে আমার কাছে epsilon 1 আছে ঠিক আছে সুতরাং সর্বপ্রথমে আমি যেটা করবো সেটা হলো আমি এফসাইলন এর বিভক্ত মানের মোটামুটি ধ্রুব মান খুঁজে বার করব সুতরাং যেখানে square grid থাকবে আমি মনে করব epsilon সেখানে ধ্রুব হবে সুতরাং এটা হলো কিছু epsilon 1 কিছু epsilon 2 এবং আরো কিছু ঠিক আছে সুতরাং আমি একবার যদি এই grid এর মান গুলো বরাদ্দ করে দি তাহলে ঠিকঠাক epsilon এর জন্য আমরা সমীকরণের মান উন্নত করতে পারব অথবা mu ঠিক আছে আমি পারবো অথবা আমি মান প্রতিস্থাপন করব এবং mu এর ওই মানগুলো ব্যবহার করব ঠিক আছে সুতরাং প্রতিটি yee cell এ epsilon এবং mu এর মান এবং গতানুগতিক ভাবে সমীকরণের উন্নতি ঠিক আছে এখন যদি বস্তুগুলির শূন্য ছাড়া আর কোন পরিবাহিতা থাকে আমি কিভাবে এটাকে ব্যবহার করব কিভাবে এটাকে উন্নত করবো এবং ওদের পরিবর্তন করব ছাত্র ক্ষতিকারক জিনিস হ্যাঁ এখানে একটা ক্ষতিকারক জিনিস আছে তাহলে কিভাবে আমি এটা ব্যবহার করব ছাত্র জটিল permittivity জটিল permittivity হল একটা জিনিস কিন্তু যখন আমরা জটিল permittivity করব তখন অন্তর্বর্তী খাবে এটা তো বলা যেতে পারে যে আমরা field গুলিকে এর সাহায্যে আরো বাড়িয়ে নেব কিন্তু যদি আমি এটা না করতে চাই আমি time domain এ থাকব তাহলে কিভাবে আমি এটা ব্যবহার করব ছাত্র আমরা নতুন উপাদান প্রবর্তন করব প্রবর্তন ছাত্র নতুন জিনিস একটা নতুন জিনিসের প্রবর্তন হ্যাঁ কিন্তু এটাকে কি ভাবে প্রবর্তন করব তাহলে এটা এখানে লেখা যাক সুতরাং সর্বপ্রথমে পরিবাহিতা নিয়ে কাজ করা যাক সুতরাং এখানে একটা term আছে সর্বপ্রথমে দেখা যাক এখানে ম্যাক্সওয়েলের সমীকরণ Maxwell's Equationপরিপূর্ণ না কোন কিছু অনুপস্থিত আছে ছাত্র J তাহলে term এখানে অনুপস্থিত ঠিক আছে সুতরাং তাহলে যেটা আসলে হল ছাত্র হ্যাঁ স্যার J কে কি দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে ছাত্রসিগমা তাহলে এটা কিসের সূত্র ছাত্র ওহমের সূত্র Ohm's law ওহমের সূত্র Ohm's law একদম ঠিক তাহলে ওহমের সূত্র Ohm's law ঠিক আছে সুতরাং এই সমীকরণের উন্নত সমীকরণ হবে এখন এটাকে আমাদের FDTD notation এ বসানো যাক ধরা যাক তাহলে আমি তাহলে এখন এই ভেক্টরের চিহ্ন টা সরিয়ে দিচ্ছি যেটা এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে সুতরাং মানে ধরে নেওয়া হচ্ছে যে আমি প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ইলেকট্রিক ফিল্ড এর মান উন্নত করছি সেটাই আমরা এখানে করছি সুতরাং এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান অর্ধেক পূর্ণ সংখ্যা উন্নত করা হয়েছে ঠিক আছে তাহলে উদাহরণ স্বরূপ আমি লিখতে পারি আমি এখানে পুরো সমীকরণটা লিখেছি আমি বলতে চাইছি যে পুরো সমীকরণটা একটা Discrete Form এ লিখেছি যদি বাম হাতের দিক একটা সময় n minus ডান হাতের দিক হয় তাহলে সেটা সেই সময়ে n minus অর্ধেক হবে এখন এটা কোন সমস্যা নয় কারণ আমি এটাকে finite differences এর সাহায্যে বাস্তবায়িত করব সুতরাং এটার আসল মান তাহলে কি হবে সেই সময়ের Finite Difference এবং আনুমানিক মান n ½ তে একদম ঠিক হবে সুতরাং এটা সংগত ঠিক আছে তাহলে এখনো পর্যন্ত তোমরা আমার সঙ্গে একমত সুতরাং এখানে এখন তাহলে কি সমস্যা আমি ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র পূর্ণসংখ্যার সময় সঞ্চয় করছি কিন্তু এখন এই সমীকরণ টির দরকার সেটা অর্ধেক সময়ের মুহূর্ত তাহলে আমার এখন কি করা উচিত গড় নেওয়া উচিত ঠিক আছে আমি অর্ধেক পূর্ণসংখ্যার সময়ের মুহূর্তের জন্য ইলেকট্রিক ফিল্ড এর মান সঞ্চয় করতে চাই না সুতরাং সবথেকে ভালো হলো এই মানটাকে এরমান দিয়ে প্রতিস্থাপন করা সুতরাং এটা হল গড় এবং এটা হল Finite Difference এবং এটা আগের মতই আছে তাহলে এটা হল কিভাবে পরিবাহিতা আছে এমন একটা বস্তুর সঙ্গে তোমরা কাজ করবে ঠিক আছে এখন তোমাদের LeapFrog পদ্ধতিতে তোমাদের কি কি দরকার সুতরাং ধরে নাও বলা যাক তোমরা এর মান উন্নত করতে চাও তাহলে তোমরা আমার এই সমীকরণ থেকে কি কি জানতে চাও আমি জানতে চাই ছাত্র আসুন আমাদের জানা দরকার এবং আমার প্রয়োজন অনুসারে আমাদের দূর থেকে শুরু করা যাক তাহলে আমি এটা করতে পারি আমার সমীকরণটি আগের থেকে অল্প একটু উন্নত করতে পারি কারণ আমার কাছে একটা মান আছে যেটা এখানে এসেছে ঠিক আছে সুতরাং এখানে আমাদের শুধু একটু একটা ছোট জিনিস মাথায় রাখতে হবে তাহলে এটাই হলো সবথেকে সহজভাবে Dielectric Materials এর সমীকরণ নিয়ে কাজ করা কেমন এখন আমরা এখন কি করতে পারি মানে আমি বলতে চাইছি আমি এই সমীকরণটা কে আরও সহজ করতে পারি আমার কাছে উন্নত সমীকরণ আছে আমি এটাকে আরও সহজ করতে পারি আমি এর মান উন্নত করতে চাই তাহলে আমি কে একদিকে নিয়ে আসছি এবং আর সব কিছুকে অন্য দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমি এই সরলীকরণটা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমি এখানে কি পাবো তাহলে এখানে চেষ্টা করে দেখা যাক তাহলে আমার কাছে এবং আছে ঠিক আছে এটাই হলো এখানে ওই দুটো মান সুতরাং তাহলে প্রথম ধাপে আমি যেটা এখানে পাব সেটা হলো 1 আমি এখানে শুধু চূড়ান্ত উত্তরটা লিখব যেটা তোমাকে সাধারণ manipulation দেবে তুমি এখানে এটা নিশ্চিত করতে পারো সেটা তুমি পেতে চেয়েছিলে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের উন্নত সমীকরণ এখানে এবং এর মান বসাতে হবে তাহলে মনে রাখবে আমরা এখানে তোমাদের এর মান বাস্তব ধাপের জন্য উল্লেখ করেছি মাত্র এবং সিগমা হলো এখানে পরিবাহিতা যেটা এখানে ক্ষতির মান দেবে